সুতরাং আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব এখন ইলেক্ট্রোম্যাগনেটিকস এর ইউনিকনেস থিওরেম সম্বন্ধে আলোচনা করব সুতরাং ইউনিকনেস থিওরেম এর বিবরণে যাওয়ার আগে একটি বাস্তব ব্যবহারিক কারণ রয়েছে যার জন্য আমাদের স্বতন্ত্রতার কোনও বিষয়ে আগ্রহী হওয়া উচিত এবং এটি হল সেটি ধরা যাক একটি ব্যবহারিক পরিস্থিতি গ্রহণ করি একটি অ্যান্টেনা ঘরের উপর বসানো রয়েছে যাতে রেডিয়েশন সমস্ত জায়গায় অনুভূত হয় এবং তোমাকে ক্ষেত্রগুলি কী তা গণনা করতে বলা হয় এখন তুমি করলে কিন্তু যদি উত্তরটি স্বতন্ত্র না হয় তাহলে গণনা করে লাভ কি সুতরাং সৌভাগ্যক্রমে আমাদের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিকস এ একটি খুব শক্তিশালী উপপাদ্য রয়েছে যা আমাদের নিশ্চিত করে যে নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের শ্রমসাধ্য গণনার পরে আমরা যে উত্তর পাই তা অনন্য হবে সুতরাং এটি পুরো সার্থক করে তোলে সুতরাং উপপাদ্যটির বিবৃতিটি এরকম এটি বলে যে ফিল্ড ফিল্ড বলতে আমি এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এর ব্যাপারে কথা বলছি যা কোন উৎস যেমন জে থেকে তৈরি হয় সুতরাং এখানে একটি ভলিউম নেয়া যাক এবং একটি কারেন্ট সোর্স জে রাখা যাক এটা ই এইচ ফিল্ড তৈরি করবে সুতরাং উপপাদ্য টি কি বলছে যদি আমি একটি উৎস জে নিই একটি ক্ষয়িষ্ণু ভলিউম ভি এর ভেতর তাহলে ফিল্ড গুলি স্বতন্ত্র হবে এই তিনটি শর্তের মধ্যে যেকোনো একটিতে সুতরাং এই তিনটি শর্ত কি সুতরাং এই ভলিউম এর সারফেস আছে S যা বলছে ই এই সারফেস বরাবর স্পর্শক ধরা যাক আমি জানি ই সমগ্র এস বরাবর স্পর্শক যদি সেটা নির্দিষ্ট করা থাকে তাহলে তুমি গণনা করে যে ফলাফল পাচ্ছো তা অনন্য এর আর কোন সমাধান নেই ঠিক আছে পরবর্তী শর্তটি অনুরূপ কারণ আমরা দেখেছি ই এইচ ফিল্ড এর মধ্যে একটি প্রতিসাম্য আছে সুতরাং এটা বলে যদি তুমি না জানো tan এবং যদি তুমি জানো tan সমগ্র এস এর ওপর তাহলে ফিল্ড টি স্বতন্ত্র এবং তৃতীয় বিকল্পটি হল এক ধরনের লিনিয়ার কম্বিনেশন যেখানে তুমি কিছুটা tan দেবে এবং বাকিটা তে tan দেবে সুতরাং এরমধ্যে যেকোনো একটি শর্তে তুমি যে ফিল্ড পাবে তা অনন্য হবে এটা আরও বলে যদি তুমি কোন সিইএম সমস্যা সমাধান করার চেষ্টা করো তোমাকে বাউন্ডারির ওপরে টেনজেনশিয়াল ই ফিল্ড নির্দিষ্ট করতে হবে একবার তুমি যদি তা করো তাহলে এটা নিশ্চিত যে তুমি যেভাবেই সমাধান করো না কেন তুমি একটি স্বতন্ত্র সমাধান পাবে এখন তুমি জিজ্ঞেস করতে পারো ধরা যাক আমি এখানে একটি অ্যান্টেনা এইভাবে রেখেছি এটা ফ্রি স্পেস কোথাও কোন কিছু নেই সুতরাং এক্ষেত্রে ফিল্ড গুলি কি স্বতন্ত্র হবে এখানে কোন বাউন্ডারি নেই ধরা যাক আমি এখানে কারেন্ট নির্দিষ্ট করেছি তাহলে ফিল্ড গুলি কি স্বতন্ত্র হবে উত্তর হলো হ্যাঁ ছাত্র বাউন্ডারির আছে বাউন্ডারি টি অসীমে আছে এবং যেহেতু এগুলি বাস্তব ফিল্ড তাই অনন্ত ভাবে চলতে পারে না তাই সাধারণভাবে tan এবং tan শূন্য হবে আমি এখানে পরোক্ষভাবে tan এবং tan কে নির্দিষ্ট করেছি এটা না ভেবেই যে অসীমে এগুলি শূন্য হবে সুতরাং এক্ষেত্রে ফিল্ড গুলি স্বতন্ত্র হতে চলেছে এই উদাহরণটি কে আরো বিস্তারিত ভাবে দেখানো যাকএটা একটা বদ্ধ ভলিউম এর উদাহরণ ছিল তুমি অন্য ধরনের ভলিউম ও দেখতে পারো ধরা যাক এরকম ধরা যাক এখানে একটি ভলিউম আছে V 0 এবং একটি কারেন্ট সোর্স আছে জে এবং এটা হল ভলিউম ভি ঠিক আছে এবং এখানে কোন বাউন্ডারি নেই এই বাউন্ডারি গুলি অসীম এবং আমি ভি অঞ্চলের ব্যাপারে কথা বলছি সুতরাং এখন আমাকে ফিল্ড গুলি স্বতন্ত্র করার জন্য যা নির্দিষ্ট করতে হবে তা কোন সারফেস এর ওপর সুতরাং এটা এস অসীম এবং এটা এস সুতরাং এই উপপাদ্য টা এখানেও কাজ করে যেকোনো সারফেস ই ভলিউম কে ঘিরে থাকতে পারে সুতরাং এই ভলিউম ভি এর জন্য সারফেস গুলি কি এস অসীম একটি সারফেস এবং এস আরেকটি সারফেস এস অসীম যেহেতু অসীম দূরত্বে আছে তাই ফিল্ড গুলি বাস্তবিকভাবে শূন্য হয়ে যাবে আমি জানি অসীমে যে টেনজেনশিয়াল ফিল্ড গুলি আছে এখন আমায় তোমাকে বলতে হবে এই বাউন্ডারির সাথে যে টেনজেনশিয়াল ফিল্ড গুলি আছে সেগুলি কি একবার সেগুলো নির্দিষ্ট হয়ে গেলে আমি জানি আমি আমার গণনায় অগ্রসর হতে পারবো কারন আমার উত্তর স্বতন্ত্র হবে সুতরাং খুব সহজ উদাহরণ হল যদি V 0 একটি কঠিন নিখুঁত ধাতু হয় সুতরাং নিখুঁত ধাতুর ক্ষেত্রে tan শূন্য হবে সুতরাং একবার যদি এরকম পরিস্থিতি হয় আমি জানি ভলিউম এর মধ্যে যে ফিল্ড আছে তা স্বতন্ত্র সুতরাং ইউনিকনেস থিওরেম টি কি পরিষ্কার হল এখন তুমি জিজ্ঞেস করতে পারো কেন ভলিউম ভি ক্ষয়িষ্ণু যদি মাধ্যমে কোন ক্ষয় না থাকতো তাহলে কি হতো এখন উপপাদ্যটির বিবৃতি থেকে উত্তরটা পরিষ্কার নয় তোমরা বাড়িতে এটা চেষ্টা করে দেখতে পারো যখন তুমি ম্যাক্স ওয়েলস ইকোয়েশনস Maxwell's equations গুলি নিচ্ছ এবং কোন ভলিউম এর ওপর সমাধান করছো তুমি দেখবে তোমাকে খুব ছোট্ট ক্ষয় নির্দিষ্ট করতে হচ্ছে এই উপপাদ্যটি কে লাগানোর জন্য বাস্তবিক ভাবে ক্ষয়টি খুব ছোট তাই তুমি এটিকে ক্ষয় বিহীন ভলিউম হিসাবে ধরতে পারো যদিও আমরা বলি ফ্রি স্পেস ক্ষয় বিহীন এমনকি বাতাস ও বলি ক্ষয় বিহীন আসলে খুব সামান্য পরিমাণ ক্ষয় থাকতে পারে যা এই উপপাদ্যর প্রয়োগ কে প্রশ্নের মুখে ফেলে ছাত্র সুতরাং আমরা কি বলতে পারি যখন ফিল্ড টি স্বতন্ত্র নয় এবং তার একটা উদাহরণ যদি এই শর্তগুলি না খাটে তাহলে আমরা এই ফিল্ড গুলির স্বতন্ত্রতা সম্বন্ধে কিছু বলতে পারিনা তুমি হয়তো সে ক্ষেত্রে একটি উদাহরণ তৈরি করতে পারো যখন তুমি tan এবং tan পুরো বাউন্ডারির ওপর নির্দিষ্ট করোনি সে ক্ষেত্রে তুমি হয়তো অনেক সমাধান পাবে যা আংশিক তথ্য কে সমর্থন করবে যা তুমি দিয়েছো সেটা সম্ভব ছাত্র উপপাদ্য টি কি চার্জ ডেনসিটি র ব্যাপারে কথা বলে এই নির্দিষ্ট ক্ষেত্রে আমরা শুধু কারেন্ট নিয়ে কথা বলছি সুতরাং আমরা ইলেক্ট্রোডায়নামিকস নিয়ে কথা বলছি ইলেকট্রোস্ট্যাটিকস নয় কিন্তু একটি উপপাদ্য সেই ক্ষেত্রে ও প্রসারিত করা যেতে পারে ছাত্র আপনি জানেন স্ট্যাটিক চার্জ আছে হ্যাঁ এক্ষেত্রে আমরা স্ট্যাটিক নিয়ে কাজ করছি না আসলে গ্রিফিথ একটা খুব সুন্দর আলোচনা করেছেন স্ট্যাটিক চার্জ নিয়ে যে এটা বসে থাকবে না এটা কোথাও না কোথাও উড়ে যাবে যদি না এটা এমন কোন জায়গায় থাকে যেখানে কোন ফিল্ড নেই সুতরাং যদি আমরা বাস্তবিক ভাবে বলি যখন তুমি অ্যান্টেনার রেডার ক্রস সেকশন এর ব্যাপারে ভাবছো তুমি জানো চার্জের বসে থাকার বিষয়টি প্রাসঙ্গিক নয় সমস্ত চার্জ যখন তারা চলতে শুরু করে তারা কারেন্ট হয়ে যায় এবং আমরা কারেন্ট নিয়ে কাজ করছি সুতরাং এখানে ইউনিকনেস থিওরেম এর ব্যাপারে আলোচনা করা হলো